"বায়োমলিকুলস এন্ড দেয়ার রিলেশনশিপ টু দা সেল স্ট্রাকচার অন্ড ফাংশন" এই সম্পর্কিত বক্তৃতার সেটটিতে আপনাকে স্বাগত আমরা বক্তৃতাগুলির একটি সেটের মধ্য দিয়ে যাব যা যথাযথ আকারে বিষয়টি উপস্থাপন করবে যার ফলে আপনার পক্ষে বিষয়গুলি একীকরণ করা সহজ হবে আসুন প্রশ্ন করা যাক অপারেশনের আগে কেন যন্ত্র নির্বীজন করা হয় অপারেশন বলতে আমি যা বোঝাতে চাইছি তা হল একটি অস্ত্রোপচার পদ্ধতি চিকিত্সক ডাক্তাররা ত্বক কাটার আগে যন্ত্রগুলি কেন নির্বীজন করেন আমরা সকলেই এই প্রশ্নের উত্তর জানি সংক্রমণ এড়ানোর জন্য সংক্রমণের কারণ কী কীভাবে নির্বীজন সংক্রমণ রোধে সহায়তা করে এগুলি স্বাভাবিক প্রশ্নগুলি এসেই যায় সংক্রমণের কারণ কী আগে এর উত্তর দেওয়া যাক সংক্রমণ মাইক্রো অর্গানিজম যেমন ব্যাকটিরিয়া ছত্রাক ইত্যাদির কারণে হয় ব্যাকটিরিয়া ছত্রাকের মধ্যে কিছু ধরণের মাইক্রো অর্গানিজমের কথা আমার বলা দরকার প্রচুর ব্যাকটিরিয়া ছত্রাক রয়েছে যা আসলে আমাদের দেহের অভ্যন্তরে থাকে এবং আমাদের জন্য প্রচুর উপকারী কাজ করে আমাদের সেই দিকটি ভুলে যাওয়া উচিত নয় ক্ষতিকারক ব্যাকটিরিয়া ছত্রাক ভাইরাস ইত্যাদিও রয়েছে সংক্রমণের ক্ষেত্রে আসুন আমরা ব্যাকটিরিয়া এবং ছত্রাকেই সীমাবদ্ধ থাকি তারা অনেক সংক্রমণের কারণ হতে পারে ব্যাকটিরিয়াটি কোথায় থাকে এবং সার্জন যখন ত্বকে একটি ছেদ করেন তখন কেন এটি সংক্রমণ ঘটায় এই মাইক্রো অর্গানিজম ব্যাকটিরিয়া এবং এই জাতীয় অন্যান্য জীবগুলি আমাদের চারপাশে বাতাসে রয়েছে গবেষণায় দেখা গেছে যে প্রতি মিলিলিটারে প্রায় 103 থেকে 104 বা 1000 থেকে 10000 ব্যাকটেরিয়া আমাদের চারপাশের বাতাসে উপস্থিত রয়েছে প্রতি সিসি প্রতি ঘন সেন্টিমিটারে তারা সর্বদা উপস্থিত থাকে এবং তারা আমাদের সাথে সর্বক্ষণ যোগাযোগ করে চলেছে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে যা সর্বদা এর বিরুদ্ধে লড়াই করে এবং যতক্ষণ এই ভারসাম্য বজায় থাকে ততক্ষণ আমরা সংক্রমিত হই না যখন সার্জন অপারেশন করছেন এবং সার্জন ত্বকে একটি ছেদ করছেন যদি সেখানে চারপাশে ব্যাকটিরিয়া থাকে তবে এটি ক্ষতটির ওপর স্থিত হওয়া শুরু করবে এবং সংক্রমণ ঘটাবে সুতরাং এমন পরিস্থিতি তৈরি করা দরকার যে চারপাশে খুব বেশি ব্যাকটিরিয়া নেই টেবিলগুলিতে অপারেশন থিয়েটারে থাকা উপাদানগুলিতে খুব বেশি ব্যাকটিরিয়া নেই অবশ্যই যন্ত্রগুলিতে নয় এই জাতীয় বিষয়গুলি বিবেচনা করা দরকার এবং চারপাশে কতটা ব্যাকটিরিয়া রয়েছে তা উপলব্ধি করতে এটি চালানোও একটি দুর্দান্ত অনুশীলন মিলি প্রতি 103 থেকে 104 জীবের উপস্থিতি আমি উল্লেখ করেছি আপনি এই গণনাটি করতে চাইতে পারেন আপনি যে ঘরে বসে আছেন সেখানে বাতাসের ভর নির্ণয় করুন আপনি বিস্মিত হবেন বাতাসের ঘনত্ব 129 kgm3 আপনার যদি কোনও অনুমান করার প্রয়োজন হয় তবে আপনি যে ঘরে বসে আছেন সেখানে উপস্থিত বাতাসের ভর জেনে আপনি খুব অবাক হবেন কেন আপনি এটা করবেন না ব্যাকটিরিয়া কী ব্যাকটিরিয়া মাইক্রোস্কোপের তলায় দেখলে এটি এমন কিছু হতে পারে আপনি এখানে রড আকৃতির কাঠামো দেখতে পাবেন এটি প্রকৃতিতে যে ব্যাকটিরিয়া রয়েছে তার একটি হতে পারে অন্যান্য ধরণের ব্যাকটিরিয়া উপস্থিত থাকতে পারে যার ভিন্ন আকার কিছুটা ভিন্ন আকৃতি এবং আরও অনেক কিছু রয়েছে বিভিন্ন ধরণের প্রকৃতির ব্যাকটিরিয়া রয়েছে তারা মৌলিক ভাবে আলাদা আমরা যখন কোর্সটি অতিক্রম করব তখন এই মৌলিক উপায় গুলি কী তা আমরা নির্দিষ্ট ভাবে জানব এগুলি জীবনের অন্যান্য রূপ থেকে অনেক মৌলিক উপায়ে আলাদা এটি ব্যাকটিরিয়া যা এত বড় এবং এটি এত আলাদা যে জীবনের তিনটি প্রধান ডোমেনগুলির মধ্যে এটি একটি আমি এগিয়ে যাওয়ার আগে আমার স্বীকার করা উচিত যে এই কোর্সের কয়েকটি চিত্র অনুশ্রী সন্তোষ এবং সুজিন রাজ অভিযোজিত করেছেন আসুন আমরা ডোমেনে ফিরে আসি ব্যাকটিরিয়া জীব ডোমেনগুলির মধ্যে একটি অন্য প্রধান ডোমেন হল আরচিয়া এবং ইউক্যারিয়া হল তৃতীয় প্রধান ডোমেন জীবনে তিনটি বড় ডোমেন রয়েছে এবং প্রতিটি ডোমেনের অনেকগুলি শ্রেণীবিভাগ রয়েছে প্রতিটি শ্রেণিবিভাগে রয়েছে অনেক ফাইলা ফিলাম ফিলাম একবচন ফাইলা বহুবচন প্রতিটি ফাইলামে অনেক শ্রেণি থাকে প্রতিটি শ্রেণীর অনেক আদেশ থাকে প্রতিটি আদেশে অনেক পরিবার থাকে প্রতিটি পরিবারে অনেক জেনাস থাকে এবং প্রতিটি জেনাসে অনেক প্রজাতি থাকে এই সম্পর্কে চিন্তা করবেন না আমি আপনাকে একটি স্মৃতিসহায়ক দেব যা আমি আপনাকে পরামর্শ দিতে যাচ্ছি তা এমন একটি ভিডিও থেকে বেছে নিয়েছি স্মৃতিসহায়কটি হল 'Do Koalas Prefer Cheese Or Fruit Generally Speaking' এটি এরকমই রাখা উচিত এটি এটিকে মনে রাখার উপায় যাইহোক আপনি যদি এই ভিডিওগুলি দেখেন তবে এমন দুটি ভিডিও রয়েছে যা আমি পরামর্শ দিতে চাই প্রথমটি একটি ছোট ভিডিও যা আপনি দেখতে পারবেন পদগুলি উপেক্ষা করুন তারা ডিএনএ আরএনএ এবং আরও অনেক কিছু নিয়ে কথা বলবে পদগুলি সম্পর্কে চিন্তা করবেন না আপনি যদি ইতিমধ্যে সেগুলি না জানেন কেবল এই কোর্সের একটি অংশ হিসাবে আপনি জানবেন যে এই পদগুলি কি যদি আপনি সেগুলি জানেন তবে ঠিক আছে দ্বিতীয় ভিডিওটি কিছুটা লম্বা আপনি সেই ভিডিওটির প্রায় তিন পঞ্চমাংশ দেখতে পারেন তারপরে এটি অত্যধিক বিবরণে আসে এবং এটি আপনাকে জীবনের ডোমেন এবং এই দিকগুলির কয়েকটি সম্পর্কে জানায় জীবন নিজেই কোষ দ্বারা গঠিত হয় একক কোষ যেমন ইউক্যারিয়ার পরিবারে আর্চিয়া ব্যাকটিরিয়া এবং কিছু প্রোটিস্ট বা এটি একাধিক কোষের সমন্বয়ে তৈরি হতে পারে যেমন কিছু ছত্রাক আপনি মাশরুমগুলি জানেন অবশ্যই প্রাণী উদ্ভিদ মানুষ এবং আরও অনেক কিছু সুতরাং জীবন হয় একক কোষ বা একক কোষের একটি সংস্থার সমন্বয়ে গঠিত কেউ কি মানবদেহে কোষের সংখ্যা অনুমান করতে পারেন এটি প্রায় 1014 এর ক্রম আপনি কোষের সংখ্যা এবং জীবনকে সম্ভব করার জন্য তারা কীভাবে একে অপরের সাথে যোগাযোগ করে তা কল্পনা করতে পারেন দুটি বড় ধরণের কোষ রয়েছে প্রথম প্রকারকে প্রোক্যারিওট দ্বিতীয় প্রকারকে ইউক্যারিওট বলা হয় এই নামগুলির অর্থ কী যদি আপনি নামের অর্থ জানেন তবে সম্ভবত আরও কিছুটা স্বচ্ছন্দ হওয়া যায় ক্যারিওন মানে নিউক্লিয়াস আমরা সবাই জানি প্রো মানে আগে ইউ মানে সত্য সুতরাং প্রোক্যারিওট নিউক্লিয়াসের আগে ইউক্যারিওট এমন কিছু যার সত্য নিউক্লিয়াস রয়েছে এটি একটি প্রোক্যারিওটিক কোষ যথেষ্ট সাধারণ ছোট কোষ আমরা আকারের বিষয়টিতে কিছুক্ষণের মধ্যেই আসব এর কিছু অংশ রয়েছে তবে এতে খুব বেশি না যাওয়াই ভালো এটি অবশ্যই একটি কোষীয় খামের মাধ্যমে তার পরিবেশ থেকে পৃথক হয়েছে যার একটি কোষ প্রাচীর এবং কোষ পর্দা থাকতে পারে এটির কিছু ডিএনএ থাকতে পারে আপনি জানেন কোষের এখানে আশেপাশে কোথাও আকীর্ণ রয়েছে যা কোনওভাবেই কোষে শারীরিকভাবে সীমাবদ্ধ নয় এটি প্রোক্যারিওট নিউক্লিয়াসের আগে প্রোক্যারিওটিক কোষে কোনও সুগঠিত নিউক্লিয়াস নেই ইউক্যারিওটিক কোষে এটি জটিল এটির একটি সু সংজ্ঞায়িত নিউক্লিয়াস রয়েছে যেখানে ডিএনএ সহ অনেক জিনিস রয়েছে এটিই মূল পার্থক্য ইউক্যারিওটিক কোষে একটি প্রকৃত নিউক্লিয়াস রয়েছে প্রোক্যারিওটিক কোষে সুসংজ্ঞাযুক্ত নিউক্লিয়াস নেই এটি একটি সুসংজ্ঞাত নিউক্লিয়াস এটির একটি পর্দা রয়েছে পর্দার ভিতরে যা কিছু আছে তাকে সাইটোপ্লাজম বলা হয় সাইটোপ্লাজমে অনেক অর্গানেল থাকে ছোট ছোট জিনিস থাকে যার প্রত্যেকটির নিজস্ব কাজ রয়েছে অবশ্যই নিউক্লিয়াস এখানে থাকে যাতে ডিএনএ এবং অন্যান্য জিনিস রয়েছে এটি জানা যথেষ্ট ভাল সাধারণ আকার একটি প্রোক্যারিওটিক কোষ উদাহরণস্বরূপ একটি ব্যাকটেরিয়া কোষ প্রায় 5 মাইক্রন দীর্ঘ 2 মাইক্রন ব্যাস বা যদি গোলাকার হয় এটির সম্ভবত 5 মাইক্রন ব্যাস হতে পারে অনেক প্রোক্যারিওটিক কোষ সাধারণত এই আকারে হয় অবশ্যই বিভিন্নতা আছে তবে এখানে আমরা কিছু সাধারণ আকারের কথা বলছি যদিও ইউক্যারিওটিক কোষ সাধারণ আকারের হতে পারে উদাহরণস্বরূপ একটি স্তন্যপায়ী কোষ 10 মাইক্রন ব্যাসের হতে পারে সাধারণ আকারে এমনকি একটি মানব কোষ তার জীবদ্দশায় 7 মাইক্রন থেকে প্রায় 12 বা 14 মাইক্রন পর্যন্ত হতে পারে সময়ের সাথে কোষের আকারেও বিভিন্নতা আসে তবে আমরা সাধারণ আকারের কথা বলছি যদি আমরা ছত্রাকের কথা বলি যা ইউকারিওট তা আকারে কয়েক মাইক্রন হতে পারে আপনি যদি মোল্ডের কথা বলেন আপনি মোল্ডের কোনও একক কোষ সম্পর্কে কথা বলতে পারবেন না কারণ এটি শাখা করে এর মধ্যে না যাওয়াই ভালো আমাদের এরকম একটি পটভূমি রয়েছে যে কোষগুলি একে অপরের থেকে পৃথক না যদি আপনি কোনও নিউরনের কথা বলেন যা মানুষের স্নায়ু কোষ তা 200 মাইক্রন হতে পারে সুতরাং কোষের আকার ব্যাপকভাবে পরিবর্তিত হয় সাধারণ আকার প্রায় 2 থেকে 5 মাইক্রন এটি প্রায় 10 মাইক্রন এগুলি গণনার জন্য যথেষ্ট ভাল কেন আমরা এই কোষের প্রতি এত আগ্রহী কারণ কোষ জীবনের মৌলিক কার্যকরী একক এর অর্থ কী যদি আমরা কোষ এর সমস্ত ক্রিয়াকলাপ সমস্ত বৈশিষ্ট্য বুঝতে পারি তবে আমরা জীবনে কি ঘটতে পারে তা কিছুটা অনুমান করতে সক্ষম হব এটিই এর অর্থ ঠিক যেমন একটি স্ফটিক কাঠামোয় একটি একক কোষের বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে আপনি পুরো জিনিসটির বৈশিষ্ট্য সম্পর্কে অনুমান করতে পারেন এটি নিজে জীবনের একটি মৌলিক একক এটি একটি জৈবিক কোষ সে কারণেই আমরা কোষের প্রতি এত আগ্রহী যেমনটি আমি আগে উল্লেখ করেছি মনে রাখবেন আমরা কথা বলছি সংক্রমণ নিয়ে সার্জারির সময় সংক্রমণ কীভাবে তা প্রতিরোধ করা যায় এবং আরও অনেক কিছু আসুন সেই বিষয়টিতেই সীমিত থাকি জীবগুলি সর্বত্র উপস্থিত ক্ষতিকারক জীবগুলিও সর্বত্র উপস্থিত রয়েছে পছন্দের জায়গায় এই জীবগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য যা অপারেশন থিয়েটার ত্বক কেটে ফেলার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি হতে পারে আমাদের এগুলি নির্বীজন করা দরকার কীভাবে যন্ত্রগুলি নির্বীজন করা হয় কীভাবে একটি অপারেশন থিয়েটার নির্বীজন করা হয় যন্ত্রপাতি নির্বীজন এটি বরং সোজা তাই প্রথমে সে সম্পর্কে কথা বলা যাক তারপরে আমরা অপারেশন থিয়েটার নির্বীজনে যাব যা নিজেই একটি সম্পূর্ণ ক্ষেত্র ধাতব সরঞ্জামগুলিকে উচ্চ তাপমাত্রায় নির্দিষ্ট সময়ের জন্য রেখে যন্ত্রগুলি নির্বীজন করা হয় একে অটোক্লেভিং বলা হয় তাপমাত্রা প্রায় 121 ডিগ্রি সেন্টিগ্রেডে বাড়ানো হয় বাষ্প ব্যবহৃত হয় যেমনটি আমরা সবাই জানি থার্মোডাইনামিক স্টিম আপনি 121 ডিগ্রি সেলসিয়াস জানেন সেখানকার পরিস্থিতি বজায় রাখতে আপনার একটি উচ্চ চাপের প্রয়োজন তাই অটোক্লেভে বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কিছুটা বেশি চাপ থাকে আপনি এই জাতীয় পরিস্থিতি তৈরি করেন 121 ডিগ্রি সেলসিয়াস মনে করি 12 বায়ুমন্ডলীয় চাপ প্রায় 15 মিনিটের জন্য এটি কোষগুলির পাশাপাশি জীবাণুগুলিও মেরে ফেলে যন্ত্রপাতি বা ল্যাবগুলিতে জীব বৃদ্ধির জন্য আমরা যে জিনিস গুলো ব্যবহার করি তা নির্বীজন করার এটি খুব উপযুক্ত পদ্ধতি সুতরাং যন্ত্রগুলি এভাবে নির্বীজন করা হয় তবে আপনি অপারেশন থিয়েটারগুলি কীভাবে নির্বীজন করবেন যেগুলি বিশাল জায়গা কীভাবে ল্যাবগুলি নির্বীজন করবেন যেগুলি বিশাল স্থান ল্যাবগুলিতে আপনি কেবল আপনার পছন্দের কোষগুলি বাড়িয়ে তুলতে চাইবেন আমরা চাইব না অন্য কিছু বৃদ্ধি পাক এবং পছন্দের কোষগুলিকে যে খাবার দেওয়া হয়েছে তার জন্য অন্যরাও প্রতিযোগিতা করুক এটি কিভাবে হয় এটি যেভাবে করা হয় তা খুব মজার এটি করা হয় রাসায়নিক বাষ্প ব্যবহার করে আমি এখন যে পদ্ধতিটি বর্ণনা করতে চলেছি তা ল্যাবগুলিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় কারণ আপনি সেখানে পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে পারেন এবং লোকজনকে এক ধরণের খুব কঠোরভাবে ল্যাবটিতে প্রবেশ করতে না দেওয়া এবং আরও কিছু এগুলোর ওপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে তাই আপনি এটি করতে পারেন আপনি যদি লোকদের নিয়ে কাজ করেন এবং আপনি এই পদ্ধতিটি ব্যবহার করতে চান তবে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এটি খুব নিরাপদ নয় সম্পর্কিত নিরাপদ পদ্ধতি থাকতে পারে তবে সেগুলির ব্যবহার আরও বিস্তৃত কোষগুলি ফর্মালডিহাইড দিয়ে মারা হয় HCHO ফর্মালডিহাইড যা ফরমালিন দ্রবণ বলা হয় সেখান থেকে ফর্মালডিহাইড বাষ্প উৎপন্ন হয় ফরমালিন দ্রবণ জলে 40 ফর্মালডিহাইড ছাড়া কিছুই নয় আপনি এটি কিনতে পারেন লোকেরা সাধারণত যা করেন এখানে আমাকে ল্যাব পদ্ধতি বর্ণনা করতে দিন কেবলমাত্র প্রবেশপথ বা দরজা যেখান দিয়ে আমাদের বের হওয়া দরকার তা বাদে প্রথমে সমস্ত জানালা এবং দরজাগুলি বন্ধ করা হয় তারপরে যাকে বলে অ্যালুমিনিয়াম বোর্ড তা আমরা ব্যবহার করি যার মধ্যে ফরমালিন দ্রবণ থাকে 40 ফর্মালডিহাইড দ্রবণ এটি তরল স্থান বা ল্যাবটির সমস্ত জীব মেরে ফেলার জন্য এটি বাষ্পের আকারে বেরিয়ে আসতে হবে যাতে স্থানটি পরিষ্কার হয় বা স্থানটি উপস্থিত এই মাইক্রো অর্গানিজমগুলি থেকে পরিষ্কার হয়ে যায় এটি সম্ভব করার জন্য ফর্মালডিহাইড বাষ্প তৈরি করতে যা ব্যবহৃত হয় তা হল পটাসিয়াম পারম্যাঙ্গনেট এবং ফর্মালিন দ্রবণের মধ্যে এক্সোথেরমিক রিঅ্যাকশন ফরমালিন দ্রবণযুক্ত এই অ্যালুমিনিয়াম বোর্ডগুলি ল্যাবের মূল জায়গাগুলিতে স্থাপন করা হয় তারপরে প্রত্যেককে বাইরে পাঠানো হয় ফরমালিন দ্রবণ দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে সমস্ত জানালা দরজা বন্ধ এবং ট্যাপ করা আছে যাতে বাষ্প বাইরে বেরিয়ে না যায় কারণ এই বাষ্পটি বিষাক্ত তারপরে ব্যক্তি একটি মাস্ক ব্যবহার করেন ঠিক কয়েক সেকেন্ডের জন্য পটাসিয়াম পারম্যাঙ্গনেটের কয়েকটি দানা ফেলে দেন যা যত্নসহকারে ওজন করা হয়েছে এটি স্টোচিওমেট্রিক ফর্মালডিহাইড উৎপাদনের জন্য প্রয়োজনীয় অ্যালুমিনিয়াম বোর্ডগুলিতে ফেলা হয় সবথেকে দূরেরটিতে আগে এবং তারপর দরজার কাছে থাকা বোর্ডগুলিতে যোগ করা হয় তারপরে দ্রুত দরজার বাইরে এসে ল্যাবটি বন্ধ করে দেয় এবং বন্ধ দরজায় টেপ জড়িয়ে দেয় এটি এক বা দুদিনের জন্য রেখে দেওয়া হয় আরও একদিন হতে পারে বাষ্পের কোনও উপস্থিত নেই কেবল তা নিশ্চিত করার জন্য তারপরে কেউ ভেতরে গিয়ে বর্তমান ফর্মালডিহাইড ইত্যাদি নিরপেক্ষ করেন এটি একটি বিস্তৃত পদ্ধতি যা ল্যাবটিকে নির্বীজন করতে ব্যবহৃত হয় আমরা সময়ে সময়ে এটি করি একমাসে একবার হতে পারে বা এরকম এটি পরামর্শ দেওয়া হয় যে ল্যাব নির্বীজন করা বাঞ্ছনীয় এই পদ্ধতি অপারেশন থিয়েটারগুলির জন্যও ব্যবহৃত হয়েছে এর সাথে আপনি 70 ইথানল দিয়ে মোছামুছি করতে পারেন আপনি পরিষ্কার করার অন্যান্য দ্রবণগুলি ব্যবহার করতে পারেন মেঝেয় ঝাড়ু দিতে পারেন এবং আরও অনেক কিছু এটি সাধারণত করা হয় এভাবে মাইক্রো অর্গানিজম থেকে স্থানটি মুক্ত করা হয় মাইক্রো অর্গানিজম যার মধ্যে কিছু মানুষে সংক্রমণ ঘটানোর ক্ষমতাও রাখে এভাবে কোনও অপারেশন থিয়েটার যন্ত্রগুলি নির্বীজিত করা হয় বায়োরিয়্যাক্টর কীভাবে নির্বীজন করা হয় আপনি বলতে পারেন 'এই বায়োরিয়্যাক্টর কোথা থেকে আসছে' এটিই প্রশ্ন তার আগে বায়োরিয়্যাক্টর কী এটি এমন একটি বিষয় যা মানুষ সাধারণত ইঞ্জিনিয়ারিং দৃষ্টিকোণ থেকে ব্যবহার করেন তাই আমি ভেবেছিলাম এটি আপনার পরিচিত হবে যাইহোক বায়োরিয়্যাক্টর আমার খুব পরিচিত এটি সেই ক্ষেত্র যার ওপর আমি অনেক কাজ করি বায়োরিয়্যাক্টর একটি যে কোনও পাত্র যেখানে জৈব উপাদান তৈরি করা হয় সহজ কথায় এটিই এটি এমন কিছু যা উৎপাদনের জন্য জীব ব্যবহার করে এই জীবগুলি ওষুধ সহ অনেক দরকারী পদার্থ উৎপাদন করে উদাহরণস্বরূপ আপনি যদি এই ইউটিউব ভিডিওটি দেখেন তবে এটি আপনাকে বলবে যে কোনও একক ব্যবহার্য বায়োরিয়্যাক্টর দেখতে কেমন এটি কেন ব্যবহৃত হয় বায়োরিয়্যাক্টর খুব বড় হতে পারে কারণ এটি বেশি পরিমাণে পণ্য উৎপাদনের জন্য ব্যবহৃত হয় এখানে এই লিঙ্কটি আপনাকে এমন একটি বড় বায়োরিয়্যাক্টরের চিত্র দেয় বেশিরভাগ জল সংশোধন ব্যবস্থাতে এই বড় বায়োরিয়্যাক্টরগুলি রয়েছে বায়োরিয়্যাক্টরগুলি হল জল সংশোধনের জন্য ব্যবহৃত তলদেশ সেগুলি খুব বড় হয় বায়োরিয়্যাক্টর একটি অংশ যা বায়োপ্রসেস বলে তার একটি গুরুত্বপূর্ণ অংশ বায়োপ্রসেসটি আমাদের পছন্দের এই সমস্ত পণ্য উৎপাদন করতে ব্যবহৃত হয় অনেকগুলি পণ্য রয়েছে আমরা এই কোর্সেই সেগুলির কয়েকটি দেখব একটি বায়োপ্রসেসের জন্য আমাদের কাছে বায়োরিয়্যাক্টর দিক এবং যা ডাউনস্ট্রিম প্রসেসিং দিক বলে তা রয়েছে আসলে এই ডাউনস্ট্রিম প্রসেসিং অংশে বায়োপ্রসেসের প্রায় 90 পদক্ষেপ থাকতে পারে বায়োরিয়্যাক্টর এর একটি ছোট অংশ তবে এটি এক ধরনের কেন্দ্রীয় অংশ কাঁচামাল একটি অবিচ্ছিন্ন বা ব্যাচের মাধ্যমে বায়োরিয়্যাক্টরে যায় আপনি সবকিছু একসাথে জমা করেন বায়োরিয়্যাক্টরে আপনার পছন্দসই মাইক্রো অর্গানিজমের পাশাপাশি পণ্যটি তৈরি করার জন্য পুষ্টি উপাদান রয়েছে সেখানে একটি এনজাইমও থাকতে পারে এখন আপনি এনজাইমগুলির কথা শুনে থাকতে পারেন আপনি অবশ্যই এই কোর্সে এনজাইমগুলি কী তা বিশদে জানবেন এখানে একটি এনজাইম মাইক্রো অর্গানিজম এবং পুষ্টি উপাদান বা একটি এনজাইম এবং কাঁচামাল পছন্দের পণ্যে রূপান্তর করা হয় সুতরাং বায়োরিয়্যাক্টর থেকে যা আসে তা হল পছন্দের পণ্য মাইক্রো অর্গানিজম যা সেখানে পণ্য উৎপাদনের জন্য ছিল এবং প্রচুর অন্যান্য উপাদান যা পুষ্টি উপাদানে উপস্থিত ছিল যাকে মাধ্যম বলা হয় এইসবের একটি মিশ্রণ আরও কিছু পণ্য উৎপাদিত হতে পারে তাতে আমরা খুব বেশি আগ্রহী নয় উপস্থিত পণ্যগুলির মধ্যে আমরা কেবল আমাদের কাছে গুরুত্বের পণ্যটিতে আগ্রহী যথাযথ ব্যবহারের জন্য এই পণ্যটি এগুলি থেকে আলাদা করা দরকার এটি করা হয় ডাউনস্ট্রিম প্রসেসিং নামে পরিচিত পর্যায়ে যাতে ডিস্টিলেশন এক্সট্রাকশন সহ আরও অনেকগুলি পদক্ষেপ রয়েছে যতক্ষণ না আমরা চূড়ান্ত পরিশোধিত পণ্য পাই এটাই বায়োপ্রসেস বায়োপ্রোসেস প্রচুর দরকারী পদার্থ উৎপাদন করে বায়োরিয়্যাক্টরে যে কোষগুলি সাধারণত ব্যবহৃত হয় যেমন ব্যাকটিরিয়া ছত্রাক সম্ভবত স্তন্যপায়ী কোষ আমরা সে বিষয়ে কথা বলেছি এগুলি পণ্য উৎপাদন করতে ব্যবহৃত হয় বায়োরিয়্যাক্টরে কোষগুলি বিভক্ত হয় এটাই ঘটনার বাকি অংশ এই বক্তৃতাটি আমরা এখানেই শেষ করব আমাদের আলোচনাটি এরকম ছিল আমরা জানতে চেয়েছিলাম সংক্রমণের কারণ কী আমরা বলেছিলাম যে মাইক্রো অরগানিজমগুলি সংক্রমণ সৃষ্টি করে আরও ভাল বোঝার জন্য আমরা দেখেছি যে মাইক্রো অরগানিজমগুলি কীভাবে সংগঠিত হয় আপনি যদি এই দুটি ভিডিওর দিকে নজর দেন তবে এটি আপনাকে একটি নির্দিষ্ট উপায়ে সংগঠিত করার আরও অনেক কারণ দেয় 'Taxonomy' সম্পর্কিত এই ভিডিওগুলি দেখুন তারপরে আমরা কোষকে মৌলিক কার্যকরী একক হিসাবে দেখলাম এবং সেখানে দুধরণের কোষ রয়েছে প্রোক্যারিওট নিউক্লিয়াসের আগে এবং সত্যিকারের নিউক্লিয়াস সহ ইউক্যারিওট অন্য কথায় প্রোক্যারিওটের সুসংজ্ঞাত নিউক্লিয়াস থাকে না ইউক্যারিওটিক কোষগুলিতে একটি সুগঠিত নিউক্লিয়াস থাকে আমরা দেখেছি যে কোষ জীবনের মৌলিক কার্যকরী একক এই জীবগুলি সর্বত্র উপস্থিত রয়েছে এবং একটি অপারেশন থিয়েটারে কীভাবে সেগুলি থেকে পরিত্রাণ পাওয়া যায় তা দেখেছি আমরা সেগুলি থেকে মুক্তি পাওয়ার কিছু উপায়ের দিকে নজর দিয়েছি বায়োরিয়েক্টরটি কী তা আমরা দেখেছি আমাদের এই বক্তৃতা এখানে শেষ করব আপনার জন্য যথেষ্ট নতুন তথ্য রয়েছে পরবর্তী বক্তৃতায় আসুন আমরা বায়োরিয়্যাক্টরের বিশ্লেষনসহ জিনিসগুলি এগিয়ে নিয়ে যাই পরে দেখা হবে